নমস্কার এবং এই বক্তৃতায় স্বাগতম তাই এটি এই সিকিউর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের ডেমো সুতরাং আমি আশা করি আপনি এখন ভার্চুয়াল বক্স ইনস্টল করেছেন এবং এখানে যেমন দেখানো হয়েছে সেই হিসাবে আপনার উবুন্টু চলছে সুতরাং এই প্রথম ডেমোতে আমরা মূল বিষয়গুলি দেখব আমরা দেখব কীভাবে এই স্ট্যাকটি একটি প্রোগ্রামে উপস্থাপন করা হয় এবং আমরা জিডিবি নামক একটি টুল ব্যবহার করব যা এই প্রোগ্রামগুলি ডিবাগ করতে ব্যবহার করা যেতে পারে সুতরাং প্রথম কাজটি হল টার্মিনাল চালু করা যাতে আপনি এটি এভাবে করতে পারেন আপনি যদি ওয়েবসাইট থেকে কোডগুলি ডাউনলোড করে থাকেন তবে NPTEL CODES নামক ডিরেক্টরিতে নেভিগেট করুন এই ভিডিওতে আমরা Module0 দেখব এই মডিউলটি সেই কোডের সাথে মিলে যায় যা আমরা এই উপস্থাপনায় দেখতে যাচ্ছি সুতরাং এটি যা করে তা হল এটির একটি main ফাংশন রয়েছে এবং এই ফাংশনের একটি ইনভোকেশন রয়েছে যা প্যারামিটার 1 2 এবং 3 এ পাস করা হয়েছে এবং আমরা আগের ভিডিওগুলিতে দেখেছি যে এই ফাংশনটি কেবল দুটি বাফারকে সংজ্ঞায়িত করে 5 বাইটের বাফার1 এবং 10 বাইটের বাফার2 এখন আমরা এই ভিডিওতে যা দেখব তা হল কীভাবে আমরা এই বিশেষ প্রোগ্রামের জন্য স্ট্যাক বিশ্লেষণ করতে পারি ঠিক আছে প্রথম যে কাজটি আমরা যা করি তা হল এই প্রোগ্রামের জন্য এক্সিকিউটেবল তৈরি করা আমরা make রান করে সেটা করি সুতরাং এই make তার উপর নির্ভর করে যা মেকফাইল হিসাবে পরিচিত এবং এটি কেবল একটি স্ক্রিপ্ট যা আমরা একটি মেকফাইলে কী রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাতে যাব না তবে এটি কেবল একটি স্ক্রিপ্ট যা আমাদেরকে gcc আহ্বান করতে প্রতিশ্রুতিবদ্ধ করে gcc এর জন্য বিভিন্ন প্যারামিটার নির্দিষ্ট করে এবং অবশেষে সংশ্লিষ্ট এক্সিকিউটেবলটি প্রাপ্ত হয় সুতরাং gcc এর জন্য এই প্যারামিটারগুলির মধ্যে কিছু যেমন fno stack protector z execstack এবং আরও অনেক কিছু যা আমরা পরবর্তী ভিডিওতে দেখব এই বিশেষ ভিডিওটির জন্য আমরা M32 এবং G এ দুটি নির্দিষ্ট প্যারামিটার ব্যাখ্যা করব তাই M32 নির্দেশ করে যে এই ক্ষেত্রে যে এক্সিকিউটেবল তৈরি হচ্ছে এই উদাহরণ1 এ তা হল একটি 32 বিট এক্সিকিউটেবল এবং যেহেতু এটি একটি ইন্টেল ভার্চুয়াল বক্স বা ইন্টেল মেশিন তাই যে এক্সিকিউটেবলটি তৈরি হয় তা হল একটি ইন্টেল 32 বিট এক্সিকিউটেবল আমরা এখানে যে G বিকল্পটি নির্দিষ্ট করেছি তা নিশ্চিত করে যে ডিবাগিং চিহ্নগুলি এক্সিকিউটেবলে যোগ করা হয়েছে এখন যেমন আমরা আজকের দ্বিতীয় ভিডিওতে দেখেছি এই নির্দিষ্ট ফাইলটি উদাহরণ1 এ একটি elf এক্সিকিউটেবল তাই আমরা readelf H এর মতো কমান্ড দেখেছি এবং আমরা এই বিশেষ এক্সিকিউটেবলের হেডারটি দেখতে পারি এবং আমরা আগের ভিডিওতে যেমন দেখেছি যে আমরা উদাহরণ 1 এর জন্য শিরোনাম পাব তাই দেখা যাচ্ছে এটি হল শনাক্তকারী 7f 45 4c 46 যা ASCII তে elf এ রূপান্তরিত হয় লক্ষণীয় অন্যান্য বিষয় হল ইন্টেল 80386 এর জন্য যা নির্দেশ করে যে এটি একটি 32 বিট এক্সিকিউটেবল তাই আমরা যেমন দেখেছি এই এক্সিকিউটেবলের এন্ট্রি পয়েন্টটি 0x8048ce0 অবস্থানে রয়েছে এবং আমরা অন্যান্য বিভিন্ন দিক যেমন সেকশন হেডারগুলিও দেখেছি এবং তাই সেকশন হেডারগুলি সম্পর্কে আরও তথ্য পেতে আমরা অন্যান্য readelf বৈশিষ্ট্যগুলি যেমন readelf S ব্যবহার করতে পারি সুতরাং readelf S example1 আপনাকে এই বিশেষ এক্সিকিউটেবলে উপস্থিত বিভিন্ন বিভাগ সম্পর্কে আরও তথ্য দেবে আরেকটি গুরুত্বপূর্ণ টুল যা আমরা উদাহরণ1 এর এক্সিকিউটেবল সম্পর্কে আরও বিস্তারিতভাবে দেখতে চাই তা হল এই objdump সুতরাং আমি যদি objdump -disassemble all example1 কার্যকর করি তাহলে এটি example1lst এ আউটপুট সঞ্চয় করবে এই বিশেষ টুলটি যা করবে তা হল এটি example1 কে ডিস অ্যাসেম্বল করবে এবং example1lst নামক এই ফাইলে ডিস অ্যাসেম্বলি স্টোর করবে আমরা অন্য একটি ট্যাব খুলতে পারি এবং example1lst দেখতে পারি যা এইরকম দেখাচ্ছে আমরা main এর জন্য অনুসন্ধান করতে পারি আমরা সংশ্লিষ্ট C কোডটিও খুলতে পারি এবং দেখতে পারি যে main এ এই ফাংশনের জন্য একটি আহ্বান রয়েছে যা মূলত এই নির্দেশ দ্বারা করা হয় অর্থাৎ এই 80483ED অবস্থানে সুতরাং এই নির্দেশ কল ফাংশনের জন্য এইটি হল মেশিন কোড এবং আমরা যেমন আগের ভিডিওগুলিতে দেখেছি যে তিনটি প্যারামিটার 1 2 এবং 3 যা ফাংশনে পাস করা হয় সেগুলি স্ট্যাকে পুশ করা হয় সুতরাং এটি ডান দিক থেকে পুশ করা হয় যা পুশ 3 পুশ 2 এবং পুশ 1 এখানে আমরা এই ফাংশনের জন্য ডিস অ্যাসেম্বলি দেখতে পাচ্ছি এবং আমরা জানি যে ফাংশনে একটি Preamble রয়েছে যেখানে এই ফাংশনের জন্য স্ট্যাক ফ্রেম তৈরি করা হয়েছে এখানে স্থানীয় ভেরিয়েবলের জন্য স্থান রয়েছে এবং অবশেষে ফাংশনটি রিটার্ন করে সুতরাং এই নির্দেশে function এর 3য় নির্দেশে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাক ফ্রেমের জন্য 0x10 যা 16 বাইট কারণ স্থানীয় ভেরিয়েবলের মোট আকার হল 16 বাইট পরবর্তী টুলটি যেটি আমরা দেখব সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই এটি gdb GNU Debugger নামে পরিচিত এবং এই টুলটি এই প্রোগ্রামটিকে ডিবাগ করতে ব্যবহার করা যেতে পারে বিভিন্ন রেজিস্টার দেখুন স্ট্যাকের বিষয়বস্তু দেখুন ইত্যাদি সুতরাং এই টুলটি শুরু করার উপায় হল এক্সিকিউটেবল উদাহরণ1 সহ gdb প্রদান করা সুতরাং gdb আপনাকে এইরকম একটি প্রম্পট প্রদান করবে এবং এই প্রম্পটের মাধ্যমে আপনি বিভিন্ন কমান্ড পাঠাতে পারবেন যেমন list কমান্ড যা সম্পূর্ণ সোর্স কোডকে এভাবে তালিকাভুক্ত করবে এছাড়াও আপনি 10 নম্বর লাইনে b এর মতো ব্রেক পয়েন্ট পাঠাতে পারেন সুতরাং এর মানে হল যে ব্রেক পয়েন্ট 10 অ্যাক্ট লাইন নম্বর 10 না পাওয়া পর্যন্ত প্রোগ্রামটি কার্যকর হবে সুতরাং এর অর্থ হতে পারে যে প্রোগ্রামটি 10 নম্বর লাইন পর্যন্ত কার্যকর হবে এবং তারপরে এটি পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করবে সুতরাং আসুন আমরা এখন এই প্রোগ্রামটি চালাই আমরা এটিকে gdbr নামক কমান্ড দ্বারা চালাই এবং আপনি যা দেখছেন তা হল gdb আপনাকে বলে যে লাইন 10 এ ব্রেক পয়েন্ট 1 পৌঁছেছে সুতরাং আমরা উপস্থিত বিভিন্ন রেজিস্টার দেখতে পারি এখন এই নির্দিষ্ট পয়েন্টে আমরা বিভিন্ন রেজিস্টারের বিভিন্ন বিষয়বস্তু দেখতে পারি এবং এটি gdb info registers eip এর মতো একটি কমান্ড দিয়ে করা যেতে পারে যা নির্দেশক পয়েন্টারকে বোঝায় esp যা স্ট্যাক পয়েন্টার রেজিস্টার এবং ebp যা স্ট্যাকের ফ্রেম পয়েন্টারকে বোঝায় সুতরাং আমরা এটির দিকে তাকাই এবং আমরা দেখতে পাই যে eip এখানে একটি অবস্থান নির্দেশ করছে যেটি হল 80483e7 এখন যদি আমরা এই কোডে ফিরে যাই তবে আমরা দেখতে পাচ্ছি যে eip এখানে এই অবস্থানের দিকে নির্দেশ করছে মূলত এই নির্দেশটি কার্যকর করতে হবে সুতরাং আমরা আরও দেখি যে স্ট্যাক পয়েন্টারটি 0xffffcf68 অবস্থানে রয়েছে সুতরাং আমরা যা করতে পারি তা হল আমরা স্ট্যাকের বিষয়বস্তু এইরকম একটি কমান্ড দিয়ে প্রিন্ট করতে পারি যেমন gdb x32x esp এবং এই কমান্ডটি যা করে তা হল এটি মূলত স্ট্যাক পয়েন্টার দ্বারা নির্দিষ্ট অবস্থান থেকে শুরু হওয়া মেমরিকে ডাম্প করে যা এই ক্ষেত্রে ffffcf68 এবং এখানে এই 32 সংখ্যাটি অনেকগুলি মেমরি অবস্থান নির্দেশ করে যেগুলি প্রদর্শন করা প্রয়োজন এখানে দ্বিতীয় x উল্লেখ করে যে ডিসপ্লেটি হেক্সাডেসিম্যাল মানের মধ্যে হওয়া উচিত সুতরাং এখন আমরা দেখেছি যে এখানে এই নির্দেশক পয়েন্টারটি রয়েছে যা এই অবস্থান push 03 এর দিকে নির্দেশ করে এবং যা এখনও কার্যকর করা হয়নি আমাদের একটি স্ট্যাক পয়েন্টারও রয়েছে যা ffffcf68 অবস্থানের দিকে নির্দেশ করে এবং এই ক্ষেত্রে বেস পয়েন্টারটিও ffffcf68 এর কারণ হল এই নির্দেশে এখানে স্ট্যাক পয়েন্টারটিকে ebp থেকে esp তে সরানো হয়েছে স্ট্যাক পয়েন্টার আসলে বেস পয়েন্টার থেকে কপি করা হয়েছে এবং তাই স্ট্যাক পয়েন্টার এবং বেস পয়েন্টার একই ডিস অ্যাসেম্বলি যা objdump ব্যবহার করে প্রাপ্ত হয় তা gdb দিয়েও পাওয়া যেতে পারে সুতরাং আমাদের যা করতে হবে তা হল gdb disassemble এই কমান্ডটি নির্দিষ্ট করা এবং এটি আমাদেরকে একই বিবরণ দেবে gdb এর মাধ্যমে প্রাপ্ত ডিস অ্যাসেম্বলি আপনাকে নির্দিষ্ট প্রোগ্রামের রান টাইম স্ট্যাটাসও বলে দেয় যেমন বর্তমান অবস্থান যেখানে প্রোগ্রাম কাউন্টারটি রয়েছে এখন আমরা সিঙ্গেল স্টেপ বা সিঙ্গেল ইন্সট্রাকশন নামে পরিচিত একটি কমান্ডের মাধ্যমে প্রতিটি ইন্সট্রাকশন এককভাবে এক্সিকিউট করতে পারি এবং আমরা এই কমান্ডটিকে ছোট করে দিই যেমন gdbsi তাই যখন আমরা এই ক্ষেত্রে একটি সিঙ্গেল ইন্সট্রাকশন নির্দিষ্ট করি তখন পুশ ইনস্ট্রাকশন কার্যকর হবে এবং আমরা এটি দেখব সুতরাং এটি বলে যে এই নির্দেশটি যা 4a3e7 এ শেষ হয় তা কার্যকর হয়েছে এবং আমরা এটিও দেখতে পারি যে যদি আমরা আবার ডিস অ্যাসেম্বল করি তবে প্রোগ্রাম কাউন্টার বা নির্দেশক পয়েন্টারটি পরবর্তী নির্দেশে চলে যায় আমরা স্ট্যাকের বিষয়বস্তু ডাম্প করে স্ট্যাকের উপর তার প্রভাব দেখতে পারি যেমনটি আমরা আগে করেছি যাতে আমরা এই gdb x32x esp দ্বারা সম্পন্ন করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি পার্থক্য রয়েছে 3 এর বিষয়বস্তু স্ট্যাকের উপর ঠেলে দেওয়া হয়েছে এই ধরনের পরবর্তী নির্দেশের মাধ্যমে একক ধাপ এবং এইরকম আরও একটি নির্দেশ এবং তারপর আবার স্ট্যাকের দিকে তাকান এবং আমরা দেখতে পাই যে সমস্ত প্যারামিটার 1 2 এবং 3 স্ট্যাকের উপর চাপানো হয়েছে নির্দেশক পয়েন্টার এখন এই কল নির্দেশ করছে তাই আমরা আগের ভিডিওতে যেমন দেখেছি যে যখন একটি কল নির্দেশনা থাকে তখন যা করা হয় তা হল এই নির্দিষ্ট ঠিকানা 80483db নির্দেশক পয়েন্টারে সরানো হয় এবং একই সময়ে পরবর্তী ঠিকানার নির্দেশনাটি 080483f2 স্ট্যাকে পুশ করা হয় সুতরাং আসুন দেখি কিভাবে এটি একটি একক নির্দেশে হয় ঠিক আছে সুতরাং আমরা আবার স্ট্যাকের দিকে তাকাব এবং আমরা দেখতে পাব যে পরবর্তী নির্দেশনা 08483f2 যা রিটার্ন অ্যাড্রেস স্ট্যাকের দিকে ঠেলে দেওয়া হয়েছে একই সময়ে আপনি যদি রেজিস্টারের বিষয়বস্তু দেখেন আমরা দেখতে পাই যে ইন্সট্রাকশন পয়েন্টারটি অর্থাৎ eip একটি অবস্থান 80483db নির্দেশ করছে যা ফাংশনের শুরু এখন যেমন আমরা আগের ভিডিওতে দেখেছি যে এই ফাংশনটি প্রাথমিকভাবে এর Preamble এ যা করে তা হল এটি স্ট্যাকের মধ্যে আগের ফ্রেম পয়েন্টারটিকে ঠেলে দেয় এটি স্ট্যাক পয়েন্টারটিকে বেস পয়েন্টারে নিয়ে যায় এবং তারপরে এই বিয়োগ নির্দেশটি স্ট্যাকের মধ্যে 16 বাইট ডেটা বরাদ্দ করে সুতরাং আসুন 3টি নির্দেশাবলী ব্যবহার করে এখানে কী ঘটছে তা দেখি সুতরাং আমি শুধু উল্লেখ করতে পারি gdbsi 3 যার মানে হল যে 3টি নির্দেশ কার্যকর করতে হবে এবং যদি আমি এটিকে এখানে ডিস অ্যাসেম্বল করি তবে আমি দেখতে পাচ্ছি যে এই 3টি নির্দেশাবলী কার্যকর করা হয়েছে যেগুলি হল ebp পুশ করুন esp থেকে ebp তে সরান এবং esp থেকে 16 বিয়োগ করুন সুতরাং আমি আবার স্ট্যাকের বিষয়বস্তু দেখতে পারতাম এবং আমরা যা দেখতে পাচ্ছি যে এখন স্ট্যাকটি ffffcf44 এ চলে গেছে এবং এর কারণ হল এই বিয়োগের নির্দেশনা যা মূলত 16 বাইট ডেটা বরাদ্দ করে যারা হল বাফার 1 এবং বাফার2 সুতরাং যদি আমি রেজিস্টারের বিষয়বস্তু দেখি gdb info registers eip esp ebp আপনি দেখতে পাবেন যে স্ট্যাক পয়েন্টার এবং সংশ্লিষ্ট বেস পয়েন্টারের মধ্যে একটি দূরত্ব রয়েছে সুতরাং স্ট্যাক পয়েন্টার এবং বেস পয়েন্টারের মধ্যবর্তী এই অঞ্চলটি সেই ফাংশনের জন্য সক্রিয় ফ্রেম এখন এই অঞ্চলের মধ্যে ffffcf44 এবং ffffcf54 এর মধ্যে যেখানে এই ফাংশনের স্থানীয়রা বাস করে সুতরাং আমরা এই ফাংশনের জন্য স্থানীয়দের দেখতে পারি gdb info locals এই কমান্ডটি ব্যবহার করে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ফাংশনে 2টি স্থানীয় নির্দিষ্ট করা আছে যেমন buffer1 এবং buffer2 আমরা নিম্নরূপে buffer1 এবং buffer2 এর ঠিকানা দেখতে পারি যেমন p যা একটি প্রিন্ট gdb px buffer1 যেখানে buffer1 বাফার1 এর ঠিকানা প্রদান করবে একইভাবে buffer2 এর ঠিকানা হল gdb px buffer2 আমরা এখানে যা দেখছি তা হল যে buffer1 এবং buffer2 উভয়ই স্ট্যাক ফ্রেমের মধ্যে রয়েছে যা স্ট্যাক পয়েন্টার এবং বেস পয়েন্টার উভয়ের মধ্যেই রয়েছে এখন আমরা ডিস অ্যাসেম্বলিতে ফিরে আসি এবং আমরা যা দেখতে পাই তা হল যে 2টি নির্দেশ বাকি আছে একটি হল ছুটির নির্দেশ এবং তারপরে ফেরত নির্দেশ ছুটির নির্দেশনাটি মূলত স্ট্যাক ফ্রেমটিকে পুনরুদ্ধার করে যাতে পূর্ববর্তী ফাংশনের সাথে সম্পর্কিত পুরানো ফ্রেমটি এই ক্ষেত্রে main ফাংশনটি পুনরুদ্ধার করা হয় এবং রিটার্নটি তারপর main ফাংশনে ফিরে আসে সুতরাং আসুন আমরা এটি ঘটতে দেখি তাই আমি একক নির্দেশ 3 করতে পারি যার 3টি নির্দেশ কার্যকর করা উচিত এবং আমরা যা দেখতে পাই তা হল কার্যকরীটি main ফাংশনে ফিরে গেছে এখন যেমন আগে আমরা এটি যাচাই করতে পারতাম আমরা বিভিন্ন রেজিস্টারের দিকে তাকাতে পারি এবং আমরা দেখতে পাচ্ছি যে নির্দেশক পয়েন্টার এখন main এর কোথাও নির্দেশ করে আসলে এটি কলের পরবর্তী কোনও ফাংশনের দিকে নির্দেশ করে যা add ফাংশনের সাথে মিলে যায় এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ট্যাক পয়েন্টার এবং বেস পয়েন্টার স্ট্যাকের মধ্যে উপরে চলে গেছে সুতরাং এখন আমরা ফাংশনটি কার্যকর করা সম্পূর্ণ করেছি এবং যেহেতু আমরা main ফাংশনে ফিরে এসেছি তাই সক্রিয় ফ্রেমটি এখন main ফাংশনের সাথে সম্পর্কিত সুতরাং সমস্ত স্থানীয় ভেরিয়েবল যদি main এ উপস্থিত থাকে তবে তা ফিরে আসবে এবং এখানে সক্রিয় হবে সুতরাং gdb হল সেরা ডিবাগিং সফ্টওয়্যারগুলির মধ্যে একটি যা উপলব্ধ এটি অবাধে উপলব্ধ এবং আমরা যা ক্যাপচার করি তা হল gdb কী করতে পারে তার একটি ছোট আভাস সুতরাং আপনি অনুসন্ধানও করতে পারেন এবং আমরা একটি নথি শেয়ার করার চেষ্টা করব যা gdb এর সমস্ত বিভিন্ন কমান্ডের সমন্বয়ে গঠিত এবং আপনি gdb দিয়ে বিভিন্ন জিনিস চেষ্টা করতে পারেন এবং জিডিবি ব্যবহার করে অন্যান্য বিভিন্ন প্রোগ্রামের সাথে এই জাতীয় ডিবাগিং করার চেষ্টা করতে পারেন বিভিন্ন রেজিস্টার গুলি দেখুন এবং স্ট্যাক ও অন্যান্য স্থানীয় ভেরিয়েবলগুলি কীভাবে বজায় রাখা হয় তা দেখুন